অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির ওপর ন্যানোস্কেলের প্রভাব হ্যালো এই ক্লাসে আমরা অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির দিকে নজর দেবো এবং এই কোর্স এর মাধ্যমে আমরা অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির উপর ন্যানোস্কেল এর প্রভাব দেখব এটাই হলো অন্তর্নিহিত বিষয় যা আমরা খুজে বের করব নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ওপর ন্যানোস্কেল কি করে সেগুলোর দিকে নজর দিতে হবে এবং তারপর সেই পরিপ্রেক্ষিতে দেখব এর থেকে তোমরা কোন আকর্ষণীয় দ্রব্য তৈরি করতে পারো কিনা কোন আকর্ষণীয় প্রযুক্তি তোমরা এর থেকে তৈরি করতে পারো কিনা এবং সেই পদ্ধতিতে এই মজাদার ঘটনাগুলিকে যেগুলো তোমরা ন্যানোস্কেলে দেখছো সেগুলিকে ব্যবহার করতে পারো কিনা সুতরাং এই ক্লাসে আমরা অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির দিকে নজর দেবো বিশেষত এই ক্লাসে আমাদের অভিপ্রায় হবে এই অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি কি মোটামুটি ভাবে সেটা দেখা বিশেষত এটা বোঝা যে কোন উপাদানের স্তরে কি ঘটছে যেটা অপটিক্যাল বৈশিষ্ট্যের আকারে প্রতিফলিত হচ্ছে যা আমরা দেখছি এবং তারপর তোমরা যখন ঐ ঘটনার একটা পরিবর্তন দেখতে পাচ্ছ স্বভাবতই তোমরা বুঝতে পারছ সেখানে অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির একটা পরিবর্তন ঘটে চলেছে সুতরাং এটা হল ধারণা যেটা আমরা এই ক্লাসের মাধ্যমে বিশ্লেষণ করব সুতরাং একটা শিক্ষার উদ্দেশ্য হলো আমরা প্রথমে দেখব উপাদানের সাথে আলোর কি প্রকার মিথস্ক্রিয়া হয় সুতরাং আমি মনে করি আমাদের পক্ষে এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে কি ঘটে চলেছে যখন পদার্থের সঙ্গে আলোর পারস্পরিক ক্রিয়া হয় এবং আমরা হয়তো এটা সম্পর্কে কিছুটা সজাগ থাকতে পারি কিন্তু পুরোপুরি বোঝার জন্য আমরা এর দিকে খেয়াল করব যাতে আমরা দেখতে পাই কি করে আলোর সঙ্গে উপাদানগুলির মিথস্ক্রিয়া হয় বিশেষত আমরা ব্যান্ডগ্যাপ এর দিকে দেখব আমরা সাধারণত বৈদ্যুতিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে ব্যান্ডগ্যাপের কথা ভাববো সুতরাং এখানে আমরা ব্যান্ডগ্যাপের দিকে অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে নজর দেবো এবং দেখব অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির উপর ব্যান্ডগ্যাপের কি প্রভাব এবং তাই এই দিকগুলোর উপর আমরা আলোকপাত করার চেষ্টা করব এবং আরো আমরা বোঝার চেষ্টা করব যে ব্যান্ডগ্যাপ তোমাদের আলোচনার একটা বিষয়বস্তু দেয় সুতরাং তাই যদিও তোমার একটা উপাদান আছে যার একটা নির্দিষ্ট ব্যান্ডগ্যাপ আছে এবং তাই তোমরা নির্দিষ্ট কিছু অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি আশা করতে পারো একই ব্যান্ডগ্যাপ বিশিষ্ট একই উপাদানের ক্ষেত্রে এটা সম্ভব যে তোমরা প্রকৃতপক্ষে কিছু বৈশিষ্ট্য পেতে পারো যেটা কোনভাবে আলাদা প্রকারের সুতরাং এটাও একটা ধারণা যেটা আমাদের বিশ্লেষণ করা এবং বোঝার চেষ্টা করা প্রয়োজন সুতরাং আমরা কিভাবে আমাদের প্রয়োগগুলির জন্য উপযুক্ত উপাদানগুলি কারসাজি করতে পারি তার একটা ধারণা আমরা পাব সবশেষে আমরা উপাদানগুলিতে পরিলক্ষিত বিভিন্ন ব্যান্ড স্ট্রাকচার এর দিকে দেখব এবং তাই সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন উপাদানগুলির দ্বারা কি সম্ভব সেটার একটা ধারণা পাব সুতরাং এগুলো হলো আমাদের শিক্ষার উদ্দেশ্য এগুলো উপাদানগুলির সঙ্গে আলোর কিছু পারস্পরিক ক্রিয়া সংক্রান্ত ঘটনার ধারনা আমাদের দেবে এবং আমরা পর্যবেক্ষণ করব কি করে অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির ওপরে এগুলো প্রভাব বিস্তার করে সুতরাং আমরা শুরু করব এই ধারণার দিকে খেয়াল করে যে উপাদানগুলির একটা ব্যান্ড স্ট্রাকচার থাকবে কিছুটা এরকম যেটা তোমরা এখানে দেখছো সেখানে একটা কন্ডাকশন ব্যান্ড থাকবে যেটা খালি এবং তোমাদের থাকবে একটা ভর্তি ভ্যালেন্স ব্যান্ড সুতরাং আমরা একটা উপাদানের দিকে খেয়াল করব যার মধ্যে কোনো অবিশুদ্ধি স্তর নেই এবং তাই এটা একটা ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর সুতরাং সংজ্ঞানুযায়ী এর অর্থ হলো এই কন্ডাক্টর এ চার্জ কেরিয়ার উপস্থিত থাকবে এই উপাদানে তোমরা যে সংখ্যক চার্জ কেরিয়ার পাবে বা তোমরা এই উপাদানে চার্জ কেরিয়ারের যে ঘনত্ব পাবে সেটা সরাসরিভাবে উষ্ণতার একটা অপেক্ষক হবে এবং অন্যকিছুর নয় সুতরাং যেহেতু সেখানে অন্য কোন অবিশুদ্ধি স্তর নেই তোমরা উষ্ণতা বাড়ালে তারপরে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে তোমরা এই ট্রানজিশন অধিক পরিমাণে দেখতে পাবে এবং তাই তোমরা এই কন্ডাকশন ব্যান্ডে অধিক পরিমাণ চার্জ কেরিয়ার পাবে তোমাদের জন্য পরিবহন প্রক্রিয়া কন্ডাকশন ব্যান্ডে এই ইলেকট্রন গুলি এবং ভ্যালেন্স ব্যান্ডে এই হোল গুলি চালাবে সুতরাং এর সঙ্গে সম্পর্কযুক্ত হলো এই ব্যান্ডগ্যাপ সুতরাং উপাদানটির একটা Eg ব্যান্ডগ্যাপ আছে এবং যদি তোমরা এই উপাদানটা নাও এবং এটার সাথে আলোর পারস্পরিক ক্রিয়া হয় তাহলে আমরা বলবো যে সেখানে একটা আলোর ফোটন আছে যেটা উপাদানটিতে আপতিত হয়েছে এবং তারপর ঐ ফোটনের কিছু একটা শক্তি E আছে এবং যদি এর কম্পাঙ্ক হয় υ তবে প্লাঙ্কের সমীকরণ থেকে E hυ হবে এবং তাই তোমাদের হবে এই শক্তি E hυ যেটা উপাদানের উপর আপতিত হবে এবং তারপর এটা কোন একটা ইলেকট্রনকে শক্তির বিনিময় করবে সুতরাং এটা প্রকৃতপক্ষে সম্ভাবনাময় একটা প্রক্রিয়া সুতরাং যদি এখানে একটা ইলেকট্রন থাকে যখন আলো পদার্থের সঙ্গে মিথস্ক্রিয়া করবে এটা ইলেকট্রনের সঙ্গে মিথস্ক্রিয়া করতেও পারে নাও করতে পারে কারণ ইলেকট্রন যে অবস্থানে আছে সেখানে এটাকে পৌঁছাতে হবে এবং তাই এ সংক্রান্ত কিছু সম্ভাবনা থাকবে সুতরাং তোমাদের বেশ কিছু আলোকজ ফোটন থাকবে যেগুলো পদার্থটিতে এসে পড়বে কিন্তু কোন ইলেকট্রনের সঙ্গে মিথস্ক্রিয়া করবেনা যদিও তাদের কিছু শক্তি আছে যেটা তারা ইলেকট্রনগুলিতে স্থানান্তরিত করতে পারে তাই সেখানে কিছু সম্ভাবনাময় বিষয় আছে সুতরাং সেই সম্ভাবনার পরিসরের মধ্যে অবস্থিত যেকোন ক্ষেত্রে আমরা ধরে নেব যে এই ফোটন এই ইলেকট্রনের সঙ্গে মিথস্ক্রিয়া করল এবং চেষ্টা করল hυ পরিমাণ শক্তি ইলেকট্রনে স্থানান্তরিত করতে এখন এই শক্তি hυ এই ব্যান্ডগ্যাপের থেকে কম হলে যদি এটা কম হয় যদি এই E hυ ব্যান্ডগ্যাপের থেকে কম হয় তবে তোমরা একটা ট্রানজিশন ঘটানোর জন্য এই ইলেকট্রন পাবেনা এই ব্যান্ডগ্যাপ হল একটা শক্তিস্তর যেটা ঐ উপাদানের ইলেকট্রনগুলির জন্য নিষিদ্ধ এই ইলেকট্রনগুলি ব্যান্ডগ্যাপের ঐ অঞ্চলে যেতে পারে না এবং তাই এগুলো ঐ ফোটনের সঙ্গে প্রকৃতপক্ষে কোন মিথস্ক্রিয়া করে না সুতরাং ফোটন থেকে ঐ পরিমাণ শক্তি নিতে এগুলো অসমর্থ হয় এবং তাই ফোটনগুলি কোনরকম পারস্পরিক ক্রিয়া ছাড়াই বেরিয়ে যায় সুতরাং যদি hυ Eg অপেক্ষা ছোট হয় কোন ট্রানজিশন সম্ভব নয় এবং তাই মিথস্ক্রিয়া ছাড়াই ফোটনগুলি চলে যাবে অন্যদিকে যদি hυ Eg হয় তবে ঐ ফোটনের শক্তি E অর্থাৎ hυ এই ব্যান্ডগ্যাপ অপেক্ষা বেশি হবে সেক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ট্রানজিশন ঘটবে এবং তাই অবশ্যই এই সূচনা মান হল Eg hυ সুতরাং এটা হল সূচনা মান একবার তোমরা এই সূচনা মান অতিক্রম করলে ট্রানজিশন ঘটতে শুরু করবে এবং তাই এখন আলোটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ট্রানজিশন ঘটাতে সক্ষম হবে সুতরাং আকর্ষণীয়ভাবে এর মানে আমি বলতে চাইছি এর মানে হলো তোমাদের এই ট্রানজিশন ঘটানোর জন্য এই প্রকারের কম্পাঙ্কের প্রয়োজন হবে এবং যদি তোমাদের এই কম্পাঙ্ক না থাকে তবে তোমরা এই ট্রানজিশন ঘটাতে সক্ষম হবে না সুতরাং এটা হল ইনট্রিনসিক সেমিকন্ডাক্টরের একটা সাধারন ক্ষেত্র আমরা এখন বিভিন্ন প্রকার ব্যান্ড স্ট্রাকচারের দ্বারা উপাদানগুলির বিভিন্ন সীমাস্থ সম্ভাবনার দিকে নজর দেবো এবং ঐ একই ধারণা কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করব তোমরা সম্ভবত কি পর্যবেক্ষণ করতে পারো সুতরাং যদি তোমরা এখানে দেখো এখানে চারটে সম্ভাবনা আছে প্রথম দুটোকে আমরা ধাতব সংস্থা বলে থাকি সুতরাং ধাতব সংস্থায় ব্যান্ড স্ট্রাকচার এমন হয় যাতে হয় তোমরা ওভারল্যাপিং দুটো ব্যান্ড পাবে অন্যভাবে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের সঙ্গে ওভারল্যাপ করবে অথবা তোমাদের একটা আংশিক ভর্তি ব্যান্ড থাকবে যেক্ষেত্রে তোমাদের একই ব্যান্ডের মধ্যে এখানে এইসমস্ত খালি স্তরগুলি থাকবে সুতরাং এগুলো শক্তিস্তরের সমবায়ে গঠিত হবে যেগুলোর সবই খালি অবস্থায় পাওয়া যাবে সুতরাং এখন উভয়ক্ষেত্রেই যা ঘটছে সেটা হল যদি তোমরা সর্বোচ্চ পূর্ণ শক্তিস্তরটা নাও যেটা এখানে রয়েছে এখানে সর্বোচ্চ পূর্ণ শক্তিস্তরটা নাও এবং তারপর ঠিক এর ওপরে ঠিক আছে ঠিক এর উপরে অবস্থিত সমস্ত শক্তিস্তর গুলি খালি থাকবে এবং উপলব্ধ হবে তাই এমনকি এখানেও শক্তিস্তর থাকবে যেগুলি খালি এবং উপলব্ধ এবং এই শক্তিস্তর গুলো খুবই কাছাকাছি অবস্থিত সুতরাং আমরা শক্তিস্তরের দিকে নজর দেবো যেগুলো সত্যিই খুবই কাছাকাছি অবস্থিত সুতরাং প্রকৃতপক্ষে যদিও আমরা বলে থাকি এটা একটা ব্যান্ড এটা সেই অর্থে একটা অবিচ্ছিন্ন ব্যান্ড নয় এটা বেশ কিছু বিচ্ছিন্ন শক্তিস্তরের সমবায় কিন্তু ঐ বিচ্ছিন্ন শক্তিস্তর গুলি খুবই অল্প দূরত্বে অবস্থিত যেটা এতটাই কম যে আমাদের প্রয়োগগত ক্ষেত্রে এটা অবিচ্ছিন্ন বলে মনে হয় তাই সেই কারণেই আমরা এটাকে একটা ব্যান্ডের আকারে অংকন করে থাকি তবে যদিও আমরা এখানে এই যে ব্যান্ড দেখছি প্রকৃতপক্ষে এটা বেশ কিছু বিচ্ছিন্ন স্তরের শ্রেণী যেগুলি সর্বত্র খুবই কাছাকাছি অবস্থিত ঠিক আছে সুতরাং মূলত এটা হল ধারণা যেটা আমাদের আছে সুতরাং এখন যখন তোমরা একটা ধাতব সংস্থা নেবে এবং কোন আলো এর উপর পড়বে এই E এর সমান হওয়ার ধারণা তাই এখানে কোন ব্যান্ডগ্যাপ থাকবে না সুতরাং সেখানে কোন ব্যান্ডগ্যাপ থাকবে না এটা এমন অবস্থায় থাকবে যাতে সর্বোচ্চ শক্তিস্তরের উপরে অবিচ্ছিন্নভাবে সম্ভাব্য শক্তিস্তর গুলির অবস্থান করে সুতরাং তাই ফোটনের যে কোন শক্তি থাকতে পারে যে কোন শক্তি নিয়ে ফোটন আসতে পারে সুতরাং E সমান hυ υ এর যেকোন মানে কম্পাঙ্কের যেকোনো মানে কোন একটা অবস্থান থেকে এর ওপরে অবস্থিত অন্য অবস্থানে ট্রানজিশন ঘটানোর জন্য শক্তির পরিমান যথেষ্ট হবে সুতরাং এখান থেকে এখানে অথবা এখান থেকে এখানে অথবা এখান থেকে এখানে প্রভৃতি সুতরাং তোমাদের একটা অবিচ্ছিন্ন শক্তিস্তরের বিন্যাস আছে যেগুলোতে ইলেকট্রনগুলো যেতে পারে এবং ঐ অবিচ্ছিন্ন শক্তিস্তরের বিন্যাসগুলো বর্তমানে ইলেকট্রনগুলি যেখানে অবস্থান করছে সরাসরি ঠিক তার ওপরে অবস্থিত হয় এবং তাই সেখানে প্রকৃতপক্ষে আপতিত বিকিরণের কম্পাঙ্ক যেটা ট্রানজিশন ঘটাতে সক্ষম হবে তার ওপর কোন বাধা নেই সুতরাং এটা হল যা একটা নির্দিষ্ট ধাতব সংস্থার সাপেক্ষে আমরা পাব তারপর আমাদের সেমিকন্ডাক্টর সংস্থাও আছে যেটা আমরা কেবলমাত্র দেখলাম সাধারণত একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ডগ্যাপ 2 ইলেকট্রন ভোল্ট অপেক্ষা কম হয় এবং সেখানে নিশ্চিতভাবে ট্রানজিশন ঘটার জন্য আমাদের এই hυ এর সূচনা মান Eg এর সমান বা এর থেকে বড় হওয়া দরকার সুতরাং যদি তোমাদের এখানে একটা ইলেকট্রন থাকে এটা সেই অঞ্চলে ট্রানজিশন করতে পারবে না যেটা এখানে নিষিদ্ধ অন্যদিকে এটা কোন এক অঞ্চল থেকে অন্য এক অঞ্চলে ট্রানজিশন করতে পারলে সেই অঞ্চলটা নিষিদ্ধ হবে না তাই সেই কারণে সেখানে কম্পাঙ্কের একটা নির্দিষ্ট সীমা থাকবে যেটা ঐ সেমিকন্ডাক্টরের সঙ্গে ক্রিয়া করবে না এবং এই ক্রিয়াই যেহেতু এখানে একটা ট্রানজিশন ঘটায় এবং যেহেতু ট্রানজিশনটা সম্ভব নয় তাই ঐ কম্পাঙ্কের সীমার জন্য উপাদানের সঙ্গে কোন পারস্পরিক ক্রিয়া হবে না এবং যদি শুধুমাত্র তোমরা ঐ hυ সূচনা কম্পাঙ্কের মান অতিক্রম করতে পারো যেটা Eg এর সমান অথবা এর থেকে বড় তবে ট্রানজিশনগুলি ঘটা শুরু করবে এখন এই একই ঘটনা একটা ইনসুলেটর এর ক্ষেত্রেও সত্যি যেখানে ব্যান্ডগ্যাপ 2 ইলেকট্রন ভোল্ট অপেক্ষা বড় হয় তাই এখানেও hυ Eg এর সমান অথবা এর থেকে বড় হওয়া প্রয়োজনীয় তাই একইরকম ভাবে এখানে অবস্থিত কিছু এখানে কোনো একটা অঞ্চলে ট্রানজিশন করতে পারবে না অন্যদিকে এখানে অবস্থিত কিছু এখানে অবস্থিত একটি ইলেকট্রন এখানে কোনো একটা অঞ্চলে ট্রানজিশন করতে পারবে সুতরাং এটা হল ধারণা যেটা আমাদের আছে এবং তাই অনুরূপভাবে যখন এই উপাদানে আলো এসে পৌঁছাবে তখন যদি কেবলমাত্র তোমাদের শক্তি এই ব্যান্ডগ্যাপের থেকে বেশি হয় তবে তোমরা একটা ট্রানজিশন পাবে এখন এই সাধারণ চিত্র থেকে আমাদের এটার সঙ্গে আমরা যেটাকে দৃশ্যমান আলো হিসেবে বিবেচনা করি তার তুলনা করার প্রয়োজন এটা বোঝার জন্য যে আমরা দৃশ্যমান আলোর সাপেক্ষে কি প্রত্যাশা করতে পারি যখন এটা এই প্রকারের উপাদানগুলির সঙ্গে পারস্পরিক ক্রিয়া করবে সুতরাং যদি তোমরা দৃশ্যমান বর্ণালী দেখো দৃশ্যমান বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য নিচের দিকে প্রায় 400 ন্যানোমিটার থেকে ওপরের দিকে প্রায় 700 ন্যানোমিটার অথবা 07 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে এবং বেশি তরঙ্গদৈর্ঘ্য গুলি আমাদের চোখে লাল রং বলে মনে হয় এবং কম তরঙ্গদৈর্ঘ্য গুলি আমাদের চোখে বেগুনি রং বলে মনে হয় এবং এইভাবেই তোমরা রঙের একটা সীমা পাও সুতরাং এই সীমাটা হলো প্রায় 04 মাইক্রন থেকে 07 মাইক্রন পর্যন্ত সুতরাং যদি তোমরা E সমান hυ করো তবে তোমরা বর্ণালীর বেগুনি প্রান্তের জন্য ব্যান্ডগ্যাপ পাবে প্রায় 31 ইলেকট্রন ভোল্ট এবং বর্ণালীর লাল প্রান্তের জন্য ব্যান্ডগ্যাপ পাবে প্রায় 18 ইলেকট্রন ভোল্ট ঠিক আছে সুতরাং এটা হল আমরা সাধারণত যা দেখবো সুতরাং এখন যদি তোমাদের দৃশ্যমান আলোর জন্য এই 18 এবং 31 ইলেকট্রন ভোল্টের মধ্যে শক্তির সীমা দেওয়া থাকে যদি তোমরা ওই বিকিরণ নাও এবং এটা দেখো এটা হবে সম্ভাব্য ব্যান্ড স্ট্রাকচারগুলির সঙ্গে পারস্পরিক ক্রিয়া যেটা আমাদের এখানে আছে যদি তোমরা ধাতু বিবেচনা করো সুতরাং যদি তোমরা ধাতুর দিকে দেখো এক্ষেত্রে 18 ইলেকট্রন ভোল্ট এবং একইসঙ্গে 31 ইলেকট্রন ভোল্ট উভয়ই হয় ওভারল্যাপিং ব্যান্ড অথবা আংশিক ভর্তি ব্যান্ড হবে আমাদের হবে মানে আমি বলতে চাইছি এই উপাদানের মধ্যে ঐরকম কোথাও কিছু সম্ভাব্য শক্তিস্তর উপস্থিত থাকবে সুতরাং সেখানে কিছু শক্তিস্তর পাওয়া যাবে এখানে কিছু শক্তিস্তর পাওয়া যাবে তাই এটা কোন ব্যাপার নয় যে তোমাদের18 ইলেকট্রন ভোল্ট আছে না তোমাদের 31 ইলেকট্রন ভোল্ট আছে অথবা 18 এবং 31 এর মধ্যে যেকোনো মান আছে যখন তোমরা এই পার্থক্য প্রদান করবে তোমাদের সর্বদাই কিছু শক্তিস্তর থাকবে যেটা ইলেকট্রন গ্রহণ করতে পারে সাম্প্রতিকভাবে যেটাকে সর্বোচ্চ সম্ভাব্য শক্তিস্তরে রাখা হয়েছে সুতরাং তোমরা এখানে এই ইলেকট্রনটাকে নাও এবং তোমরা 18 ইলেকট্রন ভোল্ট দাও এটা এখানে থামবে যদি তোমরা 31 ইলেকট্রন ভোল্ট দাও তবে সম্ভবত এটা এখানে থামবে এরকম কিছু বিষয় ঘটবে সুতরাং দৃশ্যমান বিকিরণের সমগ্র বর্ণালী যেটা একটা ধাতব পৃষ্ঠে আপতিত হবে সেটা ঐ পৃষ্ঠ দ্বারা পুরোপুরি শোষিত হতে পারে ঠিক আছে কারণ সেখানে একটা অবিচ্ছিন্ন শক্তির স্তর আছে এটাই হলো কারণ সাধারণত যার জন্য ধাতব পৃষ্ঠ কালচে হয় মানে আমি বলতে চাইছি ঐ প্রকৃতির জন্য তারা সমস্ত আলোকে শোষণ করে অন্তত তারা ট্রান্সপারেন্ট নয় তারা ওপেক কারণ তাদের ওপরে যে সমস্ত আলো পড়ে তা শোষিত হয় এটা সেই সমস্ত অন্য সংস্থাগুলোর ক্ষেত্রেও সত্যি যেখানে তোমরা অবিচ্ছিন্ন শক্তিস্তরের সন্ধান পাবে সুতরাং উদাহরণ হিসেবে গ্রাফাইটও কালো এবং একই কারণে এটা ওপেক যে সেখানে এর মধ্যে অবিচ্ছিন্ন শক্তিস্তর বর্তমান এবং এটা যেকোনো বিকিরণ শোষণ করতেও সক্ষম সুতরাং এটাই হলো কারণ যার জন্য ধাতব সংস্থাগুলো ওপেক হয় সুতরাং এখন এই ধারণার পর এখন যদি তোমরা সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের দিকে তাকাও ধরা যাক আমাদের একটা সেমিকন্ডাক্টর আছে যার ব্যান্ডগ্যাপ প্রায় 2 ইলেকট্রন ভোল্ট যদি তোমরা এর দিকে দেখো তবে এতে একটা 18 ইলেকট্রন ভোল্টের ফোটন এসে পৌঁছালে সুতরাং যদি তোমরা একটা 18 ইলেকট্রন ভোল্ট ফোটন নাও এবং যদি এই ব্যান্ডগ্যাপটা 2 ইলেকট্রন ভোল্ট ধরা হয় এটা উপাদানটির সঙ্গে পারস্পরিক ক্রিয়া করবে না কারন এটার এই 2 ইলেকট্রন ভোল্ট ব্যান্ডগ্যাপ অতিক্রম করার মত যথেষ্ট পরিমাণ শক্তি নেই সুতরাং এটা পারস্পরিক ক্রিয়া করবে না অন্যদিকে যখনই একবার তোমরা 2 থেকে 31 ইলেকট্রন ভোল্ট অতিক্রম করবে এই সমস্তগুলোরই পারস্পরিক ক্রিয়া ঘটবে সুতরাং এই উপাদানটি 2 ইলেকট্রন ভোল্ট থেকে প্রায় 31 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত বিকিরণ শোষণ করতে পারবে সুতরাং এই সমস্ত বিকিরণ এটা শোষণ করবে কিন্তু যে বিকিরণগুলি 18 ইলেকট্রন ভোল্ট এবং 2 ইলেকট্রন ভোল্টের মধ্যে অবস্থিত সেগুলিকে শোষণ করবে না সুতরাং কী ঘটবে সেটা হল যে তরঙ্গদৈর্ঘ্যগুলো 18 এবং 2 ইলেকট্রন ভোল্টের মধ্যে অবস্থিত সেগুলো প্রকৃতপক্ষে ঐ উপাদানের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে এই উপাদানের সঙ্গে কোন ক্রিয়া করবে না এটা এই উপাদানের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে অন্যান্য তরঙ্গদৈর্ঘ্যগুলি উপাদানটি দ্বারা শোষিত হবে সুতরাং এখন যদি তোমরা একটা ট্রান্সমিশন মোড এ এই উপাদানের দিকে দেখো তবে এই অন্যদিকে তোমরা তোমাদের সামনে স্যাম্পেল রাখবে এবং তারপর তোমরা দেখবে আলো চলে আসছে তোমরা দেখবে কেবলমাত্র 18 এবং 2 ইলেকট্রন ভোল্ট অঞ্চলের মধ্যে অবস্থিত তরঙ্গদৈর্ঘ্যের আলো তোমাদের দিকে চলে আসছে তাই যদি তোমরা বর্ণালীর লাল প্রান্তের দিকে দেখো তবে তোমরা জানো এই উপাদানটা মোটামুটি লাল রঙের কাছাকাছি দেখাবে তাই কমলা এবং লালের মধ্যে কোন একটা রং তোমরা এই উপাদান দিয়ে দেখতে পাবে অপরদিকে তোমরা যদি একটা ইনসুলেটর নাও আমরা এটাকে বলি যেটার ব্যান্ডগ্যাপ 2 ইলেকট্রন ভোল্টের থেকেও বেশি ধরা যাক যে আমাদের একটা ইনসুলেটর আছে উদাহরণস্বরূপ 4 ইলেকট্রন ভোল্ট ব্যান্ডগ্যাপবিশিষ্ট যদি তোমরা একটি ইনসুলেটর নাও যেটার ব্যান্ডগ্যাপ 4 ইলেকট্রন ভোল্ট এবং তোমরা এখন এটার সঙ্গে দৃশ্যমান বর্ণালীর ক্রিয়া দেখো তবে 31 ইলেকট্রন ভোল্ট থেকে 18 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত সমগ্র দৃশ্যমান বর্ণালী এই স্যাম্পেলের সঙ্গে মিথস্ক্রিয়া করবে না সুতরাং যদি তোমরা এই প্রকারের ব্যান্ডগ্যাপবিশিষ্ট একটা ইনসুলেটর নাও এবং তোমরা তোমাদের সামনে এটাকে রাখো এবং তারপর অপরদিক থেকে তোমাদের আলোর ঝলক থাকে যেটা ঐ স্যাম্পেলের মধ্যে দিয়ে যাবার চেষ্টা করে এবং তারপর তোমাদের কাছে পৌঁছায় তবে সমস্ত দৃশ্যমান আলোই ঐ স্যাম্পেলের মধ্যে দিয়ে যাবে সুতরাং সমস্ত দৃশ্যমান আলোই বেরিয়ে যাবে সুতরাং যদি তোমরা 4 ইলেকট্রন ভোল্ট ব্যান্ডগ্যাপবিশিষ্ট একটা স্যাম্পেল নাও ঐ স্যাম্পেলটা এখন দৃশ্যমান বর্ণালীতে ট্রান্সপারেন্ট দেখাবে সুতরাং ইনসুলেটরগুলি যেগুলোর সাধারণত বেশি পরিমাণ ব্যান্ডগ্যাপ থাকে তারা প্রধানত দৃশ্যমান বিকিরণের প্রতি ট্রান্সপারেন্ট হয় এবং তাই ব্যান্ড স্ট্রাকচারের ওপর ভিত্তি করে তোমরা দেখতে পারো তোমাদের একটা ওপেক উপাদান থাকতে পারে তোমাদের একটা ট্রান্সপারেন্ট উপাদান থাকতে পারে যার মধ্য দিয়ে কোন কম্পাঙ্ক যাবে বা কোন কম্পাঙ্ক যাবে না তার ওপর নির্ভর করে এর একটা বর্ণ থাকতে পারে এবং তারপর তোমাদের অন্য আরেকটা উপাদান থাকতে পারে যেটা মূলত পুরোপুরি ট্রান্সপারেন্ট এবং তাই এটা দেখতে একটা পরিষ্কার কাঁচের মতন সুতরাং এটা হল বিশেষত সম্ভাব্যভাবে আমরা যেটা পেতে পারি আকর্ষণীয়ভাবে আমি মনে করি সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যার দিকে এখানে আমাদের অবশ্যই নজর দিতে হবে এবং এটা সাধারণত আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকে যে যখন একটা নির্দিষ্ট শক্তিসম্পন্ন কিছু এসে কোন একটা তলে আঘাত করবে তখন যদি ঐ শক্তি যথেষ্ট পরিমাণে না হয় তবে ওটা ঐ তল থেকে বেরোতে পারবে না যদি এই শক্তি কোন একটা সীমামান অতিক্রম করে তবে কেবলমাত্র এটা ঐ পৃষ্ঠ দিয়ে বেরিয়ে যেতে পারে এবং তারপর যদি এই শক্তি বেশি হয় এটা সরাসরি ওই পৃষ্ঠ দিয়ে যাবে সুতরাং এটাই হলো আমাদের অন্তর্নিহিত ধারণা যে কিভাবে কিছু শক্তিবিশিষ্ট কোন একটা উপাদান অন্য একটা উপাদান যার উপর এটা আপতিত হচ্ছে তার সঙ্গে ক্রিয়া করে সুতরাং আমাদের ধারণা হলো এই যে বেশি শক্তির মানে হলো যে এটা বেরিয়ে যাবে এবং কম শক্তির মানে হল যে এটা বের হবে না সুতরাং এটা আমাদের ধারণা যে কিভাবে এটা ক্রিয়া করবে তাই কাল্পনিকভাবে আমরা ভাবতে পারি যে বেশি শক্তিবিশিষ্ট ফোটনগুলি বেরিয়ে যাবে কম শক্তিবিশিষ্ট ফোটনগুলি উপাদানটি দ্বারা শোষিত হবে এটাই হবে আমাদের অন্তর্নিহিত ধারণা কিন্তু এক্ষেত্রে ঐ অন্তর্নিহিত ধারণাটি সঠিক নয় তোমরা এখানে দেখতে পারবে যে যদি এই ব্যান্ডগ্যাপের একটা নির্দিষ্ট মান থাকে যখন কম শক্তিবিশিষ্ট ফোটন ঐ উপাদানে এসে পড়ে তারা প্রকৃতপক্ষে বেরিয়ে যায় কারণ তারা ট্রানজিশন ঘটাতে সক্ষম হয় না সুতরাং এরা উপাদানের সঙ্গে ক্রিয়া করবে না সুতরাং যে পরিমাণ শক্তিই তারা দিক না কেন তারা ফিরে পাবে এবং তারা অবিরত থাকবে তাই আসলে তারা বেরিয়ে যাবে না আমি বলতে চাইছি ক্রিয়া করে কোন ট্রান্সজিশন ঘটাতে সক্ষম হবে না অন্যদিকে উচ্চশক্তি সম্পন্ন ফোটনগুলি প্রকৃতপক্ষে ট্রানজিশন ঘটাতে সক্ষম হয় এবং তাই প্রকৃতপক্ষে এরা শোষিত হয় সুতরাং সেই অর্থে এটা উল্টো যে উচ্চ শক্তিসম্পন্ন ফোটনগুলি শোষিত হবে অন্যদিকে নিম্ন শক্তিসম্পন্ন ফোটনগুলি উপাদান দিয়ে চলে যাবে এবং তাই এদের প্রতি উপাদানটি ট্রান্সপারেন্ট হবে সুতরাং আমি মনে করি এই শোষনের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা দিক কারণ আমাদের চিন্তা ভাবনায় এটা খুবই উল্টো একটা ঘটনা সুতরাং এটা হল ট্রান্সপারেন্ট এবং ওপেক উপাদান সম্পর্কিত বিরোধীমূলক ধারণা উচ্চশক্তি অর্থাৎ এটা হল উপাদানের ব্যান্ডগ্যাপের সাপেক্ষে নির্ণীত একটা বিষয় সুতরাং এটাই নির্ধারণ করে যে কিছু একটা ট্রান্সপারেন্ট হবে না ওপেক হবে এবং সব থেকে জরুরি বিষয়টি হলো যে এরা খুবই বিপরীতধর্মী তাই এটা খুবই উল্টো প্রকৃতির সাধারণত তোমরা এই প্রকারের বিষয়ের কথা ভাবতে পারোনা সুতরাং এটা হল ধারণা যে কখন কিছু একটা ট্রান্সপারেন্ট হবে উল্টোদিকে কখন কিছু একটা ওপেক হবে এখন আবার আরেকটা আকর্ষণীয় বিষয়ের দিকে নজর দেওয়া যাক এখন আমাদের একটা ধারনা হয়েছে যে যখন আলো কোন উপাদানের উপর পড়বে তখন কি ঘটবে কিন্তু এটাই সমগ্র চিত্র নয় এটা দেখা যাচ্ছে যে আমরা বৈজ্ঞানিকভাবে উপাদানের যে ঘটনাগুলি ঘটতে পারে সেগুলো বিবেচনা করতে পারি কিন্তু আসলে তোমরা প্রকৃতপক্ষে একটা পরিস্থিতি পেতে পারো যেখানে এটা মনে হতে পারে যে কিছু একটা ঘটা উচিত কিন্তু আসলে তোমরা দেখছো যে অন্য কিছু একটা ঘটছে সুতরাং আমাদের বুঝতে হবে যে কি ঘটছে বিশেষত যদি তোমরা কিছু দেখো যেটা ট্রান্সপারেন্ট যেখানে একটা তফাৎ হল এই যে উপাদানটাকে ট্রান্সপারেন্ট মনে করা যেতে পারে আসলে তোমরা এরকম পরিস্থিতির সৃষ্টি করতে পারো যাতে কোন একটা উপাদান ট্রান্সপারেন্ট না হয় সুতরাং শুধুমাত্র তোমাদের এখানে একটা ধারণা দেওয়ার জন্য আমি বলতে চাইছি ধরা যাক আমাদের এখানে এরকম একটা কঠিন উপাদান আছে যেটা তোমরা এখানে দেখছো এবং আরো ধরা যাক সেখানে 3 টে ডট আছে 3 টে রঙিন ডট যা সেখানে উপস্থিত আছে এগুলো এর একদিকে উপস্থিত আছে তোমরা ঐ 3 টে কঠিন ডটের সামনে এই ডিস্ক টাকে রেখেছো আমরা একটা ইনসুলেটিং উপাদান ব্যবহার করছি মূলত যার একটা বড় ব্যান্ডগ্যাপ আছে ধরা যাক উপাদানটির 4 ইলেকট্রন ভোল্টের বেশি একটা ব্যান্ডগ্যাপ আছে সুতরাং ধরা যাক যে এক্ষেত্রে এটা হল বিষয় যে আমাদের একটা উপাদান আছে যার ব্যান্ডগ্যাপ 4 ইলেকট্রন ভোল্টের বেশি সুতরাং আমি যেরকম বলেছি যেহেতু দৃশ্যমান বর্ণালী 18 থেকে 31 ইলেকট্রন ভোল্টের মধ্যে অবস্থিত নীতিগতভাবে এই উপাদানটির ট্রান্সপারেন্ট হওয়া উচিত তাই যখন এখানে তোমাদের এরকম পরিস্থিতি হবে যেখানে তোমাদের এই 3 টে রঙিন ডট থাকবে এবং তোমরা 3 টে রঙিন ডটের সামনে এই ডিস্কটা রাখবে প্রকৃতপক্ষে তোমাদের ঐ ডটগুলি দেখতে পাওয়া উচিত তোমাদের ঐ উপাদানের মধ্যে দিয়ে দেখতে পাওয়া উচিত এবং ঐ ডটগুলি দেখা উচিত সুতরাং এটা হল যা আমাদের চাহিদা এবং প্রকৃতপক্ষে এটা হল যা তোমরা পেতে পারো এই প্রকারের উপাদানের সাহায্যে তোমরা সহজেই এইরকম পরিস্থিতি পেতে পারো একই সময়ে আমি নিশ্চিত করতে পারি যে এটা আমার পক্ষে সম্ভব একদম একই উপাদান নেওয়া সম্ভব এবং এর ওপর কিছু করা সম্ভব যাতে প্রকৃতপক্ষে আমি এমন একটা পরিস্থিতি তৈরি করতে সক্ষম হব যে উপাদানটি ট্রান্সলুসেন্ট হবে সুতরাং প্রথমক্ষেত্রে এটা ছিল ওপেক দুঃখিত আমি বলতে চাইছি প্রথমক্ষেত্রে এটা ছিল ট্রান্সপারেন্ট এবং তাই এখানে প্রথমক্ষেত্রে এটা হল ট্রান্সপারেন্ট দ্বিতীয়ক্ষেত্রে আমি এটাকে ট্রানসলুসেন্ট আকারে পেয়েছি এবং আমি এই উপাদানটিতে আরো কিছু করলে এটা ওপেক তৈরি হবে তৃতীয়ক্ষেত্রে এটা ওপেক হবে এবং যখন আমি বলছি যে আমি অন্যরকম আরো কিছু করব কোনোভাবেই আমি গঠনের পরিবর্তন করবো না তাই গঠন রাসায়নিক গঠন ক্রিস্টাল স্ট্রাকচার এই সমস্ত কিছুই একইরকম থাকবে সুতরাং আমি গঠনে কোন পরিবর্তন করবো না আমি ক্রিস্টাল স্ট্রাকচার এবং ইত্যাদির সাপেক্ষে কোন পরিবর্তন করবো না এবং তোমরা এটা পেতে পারো এবং প্রকৃতপক্ষে এটা সত্যি আমি বলতে চাইছি আসলে তোমরা পেতে পারো উদাহরণ হিসেবে জির্কনিয়া এর স্যাম্পেল তোমরা পেতে পারো জির্কনিয়া যেটা প্রকৃতপক্ষে বলতে গেলে কৃত্রিম হীরা হিসেবে ব্যবহৃত হয় তোমরা এটা ট্রান্সপারেন্ট অবস্থায় পেতে পারো তোমরা এটা ওপেক অবস্থাতেও পেতে পারো যেখানে এর মধ্যে দিয়ে আলো যাবেনা এবং আসলে তাই এটা বায়ো অ্যাপ্লিকেশন এর জন্য ব্যবহৃত হয় এবং আমরা এটা আমাদের আগের একটা ক্লাসে দেখেছি সুতরাং প্রকৃতপক্ষে তোমরা এইপ্রকার বিস্তৃতির উপাদানগুলি পেতে পারো এবং কিভাবে আমরা পুনরায় এই বিষয়টা বলবো যেটা দেওয়া আছে যে বিজ্ঞানসম্মত ভাবে আমরা বলছি যে ব্যান্ডগ্যাপ হল 4 ইলেকট্রন ভোল্ট এবং তাই এটা ট্রান্সপারেন্ট হওয়া উচিত এবং আমি যেরকম বলেছি যে এই তিনটে ক্ষেত্রে আমি ব্যান্ডগ্যাপের পরিবর্তন করছি না আমি রাসায়নিক গঠনের পরিবর্তন করিনি এবং আমি ক্রিস্টাল স্ট্রাকচারের পরিবর্তন করিনি সুতরাং যে উপায়ে আমরা এটা সম্পাদন করি এবং যে উপায়ে প্রকৃতপক্ষে এটা সংস্থায় ঘটে থাকে সংস্থায় কি ত্রুটি উপস্থিত থাকে সেগুলো করা সুতরাং যদি আমি অতি সূক্ষ্ম পোরোসিটি উপস্থাপন করি অথবা যদি তোমরা গ্রেন বাউন্ডারি উপস্থাপন করো যদি তোমরা অতি সূক্ষ্ম পোরোসিটি কিংবা গ্রেন বাউন্ডারি উপস্থাপন করো তবে তোমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট কিছু একটা থেকে ট্রানসলুসেন্ট কিছু একটায় যেতে পারবে এবং তারপর অবশেষে এটা ওপেক হবে যত বেশি বাউন্ডারি তোমরা উপস্থাপন করবে যত বেশি সংযোগতল তোমরা উপস্থাপন করবে একটা বাউন্ডারি হলো একটা সংযোগতল একইভাবে পোরোসিটিও হল একটা সংযোগতল কারণ উদাহরন হিসাবে এটা বায়ু এবং উপাদানের মধ্যে সংযোগ স্থাপন করে এবং তাই পোরোসিটিও সংযোগতল উপস্থাপন করে গ্রেন বাউন্ডারিও সংযোগতল উপস্থাপন করে সুতরাং একটা একক ক্রিস্টাল হল ত্রুটি মুক্ত ত্রুটি মুক্ত মানে এর মধ্যে কোন পোরোসিটি নেই উদাহরন হিসাবে একটা একক ক্রিস্টাল যেটা ত্রুটি মুক্ত সেটা ট্রান্সপারেন্ট হবে যদি তোমরা একটা একক ক্রিস্টাল নাও এবং এর মধ্যে পোরোসিটি উপস্থাপন করো অথবা তোমরা একই উপাদান নাও এবং এটাকে একটা সীমিত সংখ্যক গ্রেন বাউন্ডারি বিশিষ্ট পলিক্রিস্টালাইন স্যাম্পেল এ রূপান্তরিত করো তোমরা উপাদানটিকে ট্রান্সলুসেন্ট তৈরি করতে পারবে সুতরাং এখানে কিছু ত্রুটি আছে কিছু সংখ্যক ত্রুটি সুতরাং এক্ষেত্রে আমরা নির্দিষ্ট কিছু স্তরের ত্রুটি উপস্থাপন করেছি সুতরাং তোমরা একটা সীমিত সংখ্যক ত্রুটি উপস্থাপন করো তোমরা এটাকে ট্রান্সলুসেন্ট তৈরি করতে পারবে যদি তোমাদের বেশি সংখ্যক ত্রুটি থাকে তবে যে উপাদানটি ট্রান্সপারেন্ট ছিল এবং তারপর ট্রান্সলুসেন্ট হয়েছিল এখন সেটা ওপেক হতে পারে সুতরাং এটা হল উপায় যেভাবে আমরা অপটিক্যাল বৈশিষ্ট্যগুলিকে কারসাজি করতে পারি তোমরা ব্যান্ড স্ট্রাকচারের পরিবর্তন করতে পারো অথবা ব্যান্ড স্ট্রাকচারের পরিবর্তন না করে তোমরা ত্রুটি উপস্থাপন করতে পারো সুতরাং এই সমস্ত প্রক্রিয়াগুলি তোমাদেরকে উপাদানের অপটিক্যাল বৈশিষ্ট্য পরিবর্তন করতে সাহায্য করবে সুতরাং এই প্রযুক্তি ব্যবহার করে তোমরা ট্রান্সপারেন্ট কিছু একটা থেকে ওপেক কিছু একটা তৈরি করতে পারবে এবং তোমরা যেরকম দেখবে সেখানে বিভিন্ন উপায় আছে যার মাধ্যমে আমরা ব্যান্ড স্ট্রাকচারে কারসাজি করতে পারি এবং তাই যদি তোমরা উপাদানের বর্ন পরিবর্তন করতে চাও তবে সেটাও করতে পারো সুতরাং অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির পেছনে এটা হল ধারণা ঘটনাক্রমে আমাদের দৃশ্যমান বর্ণালী কী সেটা জানার জন্য এটারও প্রয়োজন সুতরাং দৃশ্যমান বর্ণালী যেটা আমরা কেবলমাত্র আলোচনা করলাম যেটা হলো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যা বর্ণালীর বেগুনি প্রান্ত থেকে লাল প্রান্ত পর্যন্ত বিস্তৃত এবং তাই এটা হল বর্ণালীর লাল প্রান্ত এটা এই লাল হিসেবে প্রদর্শিত হবে এবং ব্যান্ডগ্যাপের সীমা হলো 18 থেকে 31 ইলেকট্রন ভোল্ট যদি তোমরা বর্ণালী বরাবর শক্তির বন্টন দেখো বর্ণালী বরাবর প্রাবল্য দেখো তবে তোমরা দেখতে পাবে যে পৃথিবীপৃষ্ঠে যে পরিমাণ আলো এসে পৌঁছায় তার 44 হল এই দৃশ্যমান বর্ণালীর অন্তর্গত সুতরাং 44 আলো 18 থেকে 31 ইলেকট্রন ভোল্টের মধ্যে এসে পড়বে তোমাদের আছে প্রায় 3 আল্ট্রাভায়োলেট রশ্মি তাই প্রায় 3 সুতরাং এটা হল 44 সুতরাং 31 তাই যদি তোমাদের কম্পাঙ্ক বা শক্তি থাকে ধরা যাক কম্পাঙ্ক অথবা এক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য কারণ তরঙ্গদৈর্ঘ্য হল আমি যা তোমাদের দিয়েছি ল্যাম্বডা যেটা 400 ন্যানোমিটারের কম হলে তবে এটা হয় 3 400 থেকে 700 ন্যানোমিটারের এর মধ্যে ল্যাম্বডা হল তোমার 44 এবং 700 ন্যানোমিটারের থেকে বড় ল্যাম্বডা হল তোমার 53 সুতরাং 53 বিকিরণ ইনফ্রারেড অঞ্চলে হবে 3 আল্ট্রাভায়োলেট অঞ্চলে হবে এবং 44 দৃশ্যমান অঞ্চলে হবে সুতরাং এটা হলো তোমাদের সম্পূর্ণ বর্ণালী তাই আসলে যখন আমরা অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির কথা বলব এবং হয়তো আমরা এগুলো ব্যবহারের কথা ভাববো একটা সোলার সেল বা ঐ প্রকারের কোন প্রয়োগে অনেক সময়ই আমাদের মনে দৃশ্যমান বর্ণালী বিরাজমান থাকবে দৃশ্যমান আলো যেটা আমাদের কাছে এসে পৌছায় আমরা সেটার ব্যাপারে চিন্তা করতে থাকি এবং এর ব্যাপারে সজাগ থাকা এবং এই দৃশ্যমান বর্ণালীর ব্যবহার সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এই বিষয়েও সজাগ থাকতে হবে যে সূর্য থেকে যে পরিমাণ বিকিরণ এসে পৌঁছায় তার অর্ধেকেরও কম যেটা আমরা পৃথিবীতে গ্রহণ করে থাকি সেই শক্তি দৃশ্যমান বর্ণালীর আকারে আসে সুতরাং তোমরা যদি এর থেকে বেশি কিছু নাও যা ইনফ্রারেডে আসে তোমরা দৃশ্যমান বর্ণালী থেকে বেশি কিছু দেখতে পাবে এবং এই বর্ণালীর আল্ট্রাভায়োলেট অঞ্চলে অল্প পরিমাণ থাকবে তাই এটা দেখা খুবই আকর্ষণীয় যদি তোমরা কারসাজি করতে পারো যদি তোমরা একটা উপাদান নাও এবং এর ব্যান্ড স্ট্রাকচার পাল্টাও যাতে সম্পূর্ণ বর্ণালীর আরো বেশি অংশ এটা শোষণ করতে পারে এবং তাই আপতিত বিকিরণ থেকে তোমরা আরো বেশি পরিমাণ শক্তি শোষিত হতে দেখবে এবং তাই আসলে এই প্রসঙ্গে লোকেরা ন্যানোস্কেল উপাদানের দিকে অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে দেখে তারা এই বর্ণালীর আরো বেশি অংশ গ্রহণ করার জন্য যত বেশি পরিমাণ শক্তি গ্রহণ করা যায় তার জন্য এই ধরনের নমনীয়তা যেটা অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির সাপেক্ষে ন্যানোস্কেল উপাদানগুলি দেয় সেটাকে পূর্ণরূপে ব্যবহার করতে চায় সুতরাং কিভাবে এটা ঘটবে সুতরাং আমি উল্লেখ করেছি যে যদি তোমরা ন্যানোস্কেলে যাও অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত হতে পারে মূলত আমরা বলছি যে ব্যান্ডগ্যাপ পরিবর্তিত হতে পারে এটা ধারণার জন্য মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো যখন আমরা যেকোন উপাদানের ব্যান্ডগ্যাপের দিকে দেখি যদি তোমরা রচিত তথ্যের দিকে দেখো এবং তোমরা যেকোনো একটা উপাদানের ব্যান্ডগ্যাপের দিকে দেখো তোমরা কেবলমাত্র এর জন্য একটাই মান লেখা আছে দেখতে পাবে তোমরা এর জন্য মানের কোন সীমা দেখতে পাবে না সাধারণত সিলিকন বা জার্মেনিয়াম বা অন্য কিছুর জন্য তোমরা ব্যান্ডগ্যাপের একটাই মান সেখানে লেখা আছে দেখতে পাবে এবং যে কারণ যার জন্য তোমরা কেবলমাত্র একটাই মান সেখানে লেখা দেখতে পাবে এটা হল সাধারন অনুসিদ্ধান্ত যা তোমরা দেখতে চাইছো যাকে বাল্ক ব্যান্ডগ্যাপ রূপে বলা হয় কারণ বেশিরভাগ প্রয়োগের ক্ষেত্রে এগুলোই হল যা আমরা ব্যবহার করে থাকি আমরা ব্যবহার করে থাকি যাকে বলে বাল্ক ব্যান্ডগ্যাপ এবং তাই তোমরা একটাই মান দেখো কিন্তু বেশকিছু বৈজ্ঞানিক পর্যবেক্ষণ মারফত লোকেরা এই বিষয়টা উপলব্ধি করতে পারে যে যদি তোমরা প্রকৃতপক্ষে ন্যানোস্কেলের দিকে যাও যদি তোমরা বাল্ক ম্যাক্রোক্রিস্টালাইন উপাদান থেকে শুরু করো এবং ঐ একই উপাদানের মাইক্রো ক্রিস্টালাইন ন্যানোক্রিস্টালাইন আকারে যাও তবে এটা দেখা যাবে যে প্রকৃতপক্ষে ব্যান্ডগ্যাপ পরিবর্তন করা যায় এবং তাই একই উপাদানের জন্য তোমাদের আলাদা আলাদা ব্যান্ডগ্যাপ হয় অন্যভাবে আমি তোমাদের দেখাচ্ছি যে ন্যানোস্কেলে গিয়ে পুরোপুরি আলাদা অপটিক্যাল বৈশিষ্ট্য তোমরা পাবে এবং এটাই হল অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির সাপেক্ষে এই ন্যানোস্কেলের সম্পূর্ণ ধারণা সুতরাং কী ঘটে সেটা হল যখন তোমরা এই ট্রানজিশনটা করবে যখন তোমাদের এই আপতিত বিকিরণ থাকবে এবং তোমরা এই ট্রানজিশন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে করবে কন্ডাকশন ব্যান্ডে এই একটা ইলেকট্রন এবং ভ্যালেন্স ব্যান্ডে এই একটা হোলের সমন্বয় একটা জোড় হিসেবে কাজ করে এটাকে বলা হয় এক্সাইটন এবং অনেক সময় এই এক্সাইটন আমাদেরকে কি প্রকারে সাহায্য করে আমি বলতে চাইছি উপাদানের ব্যান্ডগ্যাপ হিসাবে আমরা যেটাকে উপলব্ধি করি তাকে একটা অপটিক্যাল বৈশিষ্ট্য কিভাবে প্রভাব বিস্তার করে সেরকম কিছু একটা দেখা এই এক্সাইটন প্রকৃতপক্ষে একটা হাইড্রোজেন পরমাণুর মতন আচরন করে কারণ তোমাদের এখন একটা ধনাত্মক আধান এবং একটা ঋণাত্মক আধান আছে নিশ্চিতভাবে তোমরা এখানে একটা প্রোটন পাবেনা তোমরা এখানে একটা প্রোটনের ভর পাবেনা তোমরা শুধুমাত্র পাবে একটা ধনাত্মক আধান এবং একটা ঋণাত্মক আধান এবং এটা হাইড্রোজেন পরমাণুর সমতুল্য হবে ওই প্রকার আচরণ করবে এবং তাই কেবলমাত্র হাইড্রোজেন পরমাণুর বোর ব্যাসার্ধের মত এক্সাইটনের জন্য একটা বোর ব্যাসার্ধ থাকবে সুতরাং এটাকে বলা হয় এক্সাইটন বোর ব্যাসার্ধ এবং একটা সাধারণ হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে যেটার দিকে আমরা দেখছি প্রকৃতপক্ষে এর আপেক্ষিক মান আপাতভাবে বেশি হয় এবং মূলত এই এক্সাইটন বোর ব্যাসার্ধের মানে হল যে ঐ এক্সাইটনের ঐ পরিমাণ জায়গার প্রয়োজন হয় বা এটা একটা অবস্থানে থাকে ঐ পরিমাণ জায়গায় চলাচলের জন্য এবং যদি তোমরা কণাগুলোর আকার এর থেকে ছোট করো তাহলে এক্সাইটনগুলি সীমাবদ্ধ হয় এবং যেটা ঐ উপাদানের ব্যান্ড স্ট্রাকচার হিসাবে অনুভূত হয় এটা সেই পরিবর্তনকে পরিচালিত করে এবং একে বলা হয় কনফাইনমেন্ট এই ধারণাকে বলা হয় কনফাইনমেন্ট এবং এটা ব্যান্ড স্ট্রাকচারকে পরিবর্তন করে সুতরাং প্রকৃতপক্ষে আমরা কি দেখলাম যে আমি যেরকম বলেছি তোমাদের থাকতে পারে বেশ কিছু সংখ্যক পরমাণু এবং সেক্ষেত্রে এক ধরনের গ্রেন স্ট্রাকচার অথবা ক্রিস্টাল স্ট্রাকচার এবং সেটা হবে একটা কিছু যেটাকে বলা যায় বাল্ক উপাদান ঐ প্রকৃতির উপাদানে তোমরা দেখতে পাবে বাল্ক ব্যান্ডগ্যাপ যেটা তোমরা সাধারণত রচিত তথ্যে দেখতে পাবে তাই এটা হল এক ধরনের রচিত তথ্য সুতরাং যদি তোমরা একটা ব্যান্ডগ্যাপের জন্য অনুসন্ধান করতে যাও এই মানটা তোমরা পাবে যদি তোমরা অন্য প্রান্তে যাও তোমাদের পৃথক পরমাণুগুলো থাকবে সুতরাং এটা হল একটা পরমাণু আমি বলতে চাইছি সংজ্ঞানুযায়ী এটা একটা একক পরমাণু সুতরাং বলা যেতে পারে তোমরা একটা ব্যান্ডগ্যাপ পাবে না কিন্তু তোমাদের পারমাণবিক স্তর থাকবে সুতরাং যখন তোমরা X রশ্মি ডিফ্রাকশন ও করবে তোমাদের কিছু নির্দিষ্ট পারমাণবিক স্তর থাকবে তারপরে যেগুলো তোমরা অনুমোদন করতে পারবে যখন তোমরা একটা X রশ্মি উৎপাদন করবে তোমরা যেটা করবে সেটা হলো তোমরা ভেতরের কক্ষের একটা ইলেকট্রনের উৎপাটন করবে এবং বাইরের কক্ষের একটা পৃথক মানের ইলেকট্রন ভেতরের কক্ষে এসে পড়বে এবং তাই তোমাদের থাকবে ঐ পরমাণু দ্বারা নিঃসৃত একটা খুবই নির্দিষ্ট বিকিরণের কম্পাঙ্ক যেটা হলো X রশ্মি বর্ণালীর কম্পাঙ্কের সীমা সুতরাং এটা হল বর্ণালীর অপরপ্রান্ত সুতরাং তোমরা বর্ণালীর শেষপ্রান্তে X রশ্মি পাবে যদি তোমাদের একটা বাল্ক উপাদান থাকে তবে সেটা তোমাদের ঐ উপাদানের বাল্ক ব্যান্ডগ্যাপ দেখাবে তোমাদের বাল্ক ব্যান্ডগ্যাপ উপাদান থাকলে সেটা বাল্ক আচরন দেখাবে এই দুটোর মধ্যে যদি অল্প কিছু সংখ্যক পরমাণু থাকে যেগুলো সাধারণত তোমরা যেটা ন্যানো উপাদানে দেখবে যেরকম আমি বলেছি একটা ন্যানো উপাদানে যদি তোমরা একটা নির্দিষ্ট দূরত্বে দেখো তবে বেশিরভাগ উপাদানে গড় আন্তঃআণবিক দূরত্ব পরমাণুগুলির মধ্যে গড় দূরত্ব প্রায় 2 অ্যাংস্ট্রম হবে সুতরাং যদি তোমাদের কনার আকার 10 ন্যানোমিটার হয় যা বেশিরভাগ ন্যানোক্রিস্টালাইন স্যাম্পেলে যেগুলো তোমরা দেখো তাতে খুবই প্রাসঙ্গিক কনার আকার খুব সহজেই 10 ন্যানোমিটার হতে পারে সুতরাং 10 ন্যানোমিটার হল 100 অ্যাংস্ট্রম এবং এর মানে এতে প্রায় 50 টি পরমাণু আছে সুতরাং ওই অঞ্চল বরাবর 50 টি পরমাণু সুতরাং আমি বলতে চাইছি অবশ্যই তোমরা গোলাকার কণা তৈরি করতে পারবে সুতরাং তোমরা ধরে নিতে পারো যে ওই ব্যাসার্ধ হল 50 ব্যাসার্ধ হল 25 টি পরমাণু আছে এবং তারপর তোমরা বুঝতে পারবে সেখানে কতগুলো পরমাণু আছে তাই এটা হল একটা সাধারন ন্যানো উপাদানের ক্ষেত্রে আমরা কি ধরবো সুতরাং যদি তোমরা অল্প সংখ্যক পরমাণুর কথা বলো সুতরাং 50 100 50 থেকে 100 টির মতো পরমাণু এরকম কিছু তারপর তোমরা প্রকৃতপক্ষে একটা অঞ্চলে যাবে যেটা একক পরমাণু এবং এই বাল্কের মধ্যবর্তী এবং আমরা কি দেখব তারপর এটাকে কী বলা হবে হল এটা এটাকে বলা হবে একটা কোয়ান্টাম ডট এবং কিভাবে এই কোয়ান্টাম ডট ইলেকট্রন হোল জোড়ের সঙ্গে ক্রিয়া করে সেটা হলো যা নির্ধারণ করে উপাদানের ব্যান্ডগ্যাপে কি ঘটবে তাই বিশদভাবে তোমাদের দুটো কনা আছে একটা ছোট একটা বড় এবং তোমাদের এক্সাইটন বোর ব্যাসার্ধ হল এতটা সুতরাং এই এক্সাইটন বোর ব্যাসার্ধ স্পষ্টতই বড় কণাগুলোর থেকে ছোট এবং তাই বড় কনায় তোমরা বাল্কের ব্যান্ডগ্যাপ দেখো অন্যদিকে এখানে এটা কণার থেকে বড় এবং তাই এই এক্সাইটন এখন এই কণার মধ্যে আবদ্ধ হবে এবং তাই তোমরা কিছু আচরন দেখতে পাবে যেটা বাল্কের থেকে আলাদা এবং এটা হল যার সমাপ্তি ঘটে ব্যান্ডগ্যাপের একটা শিফট ঘটানোর মাধ্যমে সাধারণত এটা একটা ব্লু শিফট যার মানে হল এটা উচ্চ কম্পাঙ্ক অথবা নিম্ন তরঙ্গদৈর্ঘ্যের দিকে যাচ্ছে সুতরাং এটা হল যা ঘটবে এবং এটাকে বলা হয় একটা কোয়ান্টাম ডট তৈরি করা এবং এর দ্বারা তোমরা ঐ উপাদানের অপটিক্যাল বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারো এবং তাই তোমরা একই উপাদান আলাদা একটা ব্যান্ডগ্যাপসহ পেতে পারো এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কার্যসিদ্ধি কারণ তোমরা এখন পেতে পারো একটা উপাদানের বিস্তৃতি যাদের চওড়া ব্যান্ডগ্যাপের সীমা আছে কিন্তু রাসায়নিক গঠন হলো একদম একই এবং আমাদের পক্ষে এটা থাকা খুবই প্রয়োজনীয় কারণ অনেক সময় প্রযুক্তিগত অবস্থায় যদি তোমাদের আলাদা উপাদান থাকে তবে তোমরা এরকম কিছু পরিস্থিতি পেতে পারো যেখানে উপাদানগুলির মধ্যে ঘর্ষণ হচ্ছে তোমরা তাপীয় প্রসারণ গুনাঙ্কে তফাৎ এবং ইত্যাদি পেতে পারো সুতরাং যদি তোমরা এর থেকে সোলার সেল তৈরি করতে চাও এবং সেখানে তোমাদের বিভিন্ন প্রকার উপাদান উপস্থিত থাকে তবে প্রতিটা উপাদান আলাদা আলাদা উপায়ে প্রসারিত হবে এবং সেলে চিড় ধরতে পারে এবং তালে প্রকৃতপক্ষে তোমাদের কিছু থাকবে না যেটা কাজ করছে কিন্তু যদি তোমরা সমগ্র বর্ণালী শোষণ করতে চাও তোমরা বর্ণালীর ইনফ্রারেড অংশ শোষণ করতে পারবে না বর্ণালীর দৃশ্যমান অংশ এবং একইসঙ্গে বর্ণালীর আল্ট্রাভায়োলেট অংশ শোষণ করতে চাও তবে তোমাদের ব্যান্ডগ্যাপগুলির একটা বিস্তৃতি লাগবেনা তাই কার্যকরভাবে তোমরা সমগ্র বর্ণালী গ্রহণ করতে পারবে যদি তোমাদের কেবল একটা ব্যান্ডগ্যাপ থাকে যদিও প্রযুক্তিগতভাবে এই পদ্ধতিতে আগত শক্তির বেশিরভাগটাই তোমরা গ্রহণ করতে পারবে কিন্তু প্রকৃতপক্ষে তোমরা এর বেশ কিছু পরিমাণ হারিয়ে শেষ করবে যদি তোমাদের একটাই ব্যান্ডগ্যাপ থাকে তবে তোমরা খুবই অকার্যকর ভাবে শক্তি গ্রহণ করতে পারবে তোমরা শক্তির বেশিরভাগটা গ্রহণ করতে পারবে যদি শুধুমাত্র তোমাদের ব্যান্ডগ্যাপের একটা বিস্তৃতি থাকে এবং তাই ব্যান্ডগ্যাপের একটা বিস্তৃতি থাকা প্রয়োজন এবং বিশেষত এটা কাজে লাগে যদি তোমাদের একই রাসায়নিক গঠন এবং একই ক্রিস্টাল স্ট্রাকচার থাকে যেটা তোমাদের এই ব্যান্ডগ্যাপের একটা বিস্তৃতি দেয় এবং তাই এই ন্যানোক্রিস্টালাইন পদ্ধতির জন্য ব্যান্ডগ্যাপে কারসাজি করার ক্ষেত্রে অথবা ব্যান্ডগ্যাপের উদ্ভাবন করার ক্ষেত্রে আমি জানি বলতে গেলে এটা আমাদের জন্য খুবই কার্যকর এবং প্রয়োজনীয় একটা বিষয় সুতরাং এখানে বেশী বিস্তারিতভাবে না গিয়ে আমি কেবলমাত্র তোমাদের ঘটনাগুলো দেখাতে চেয়েছি যা প্রকৃতপক্ষে এই ব্যান্ডগ্যাপ আসে ব্রিলউইন অঞ্চল এবং ইলেকট্রনগুলির জন্য অনুমোদিত শক্তিস্তরের পারস্পরিক ক্রিয়ার জন্য প্রকৃতপক্ষে আলোচনার এই অংশটা যথেষ্ট বিস্তারিতভাবে অন্য একটা কোর্সে বর্ণনা করা হয়েছে আরেকটা NPTEL কোর্স যদি তোমরা আগ্রহী থাকো তোমরা দেখতে পারো যদি তোমরা এটা আরও বিস্তারিত ভাবে জানতে আগ্রহী থাকো যে কিভাবে এই চিত্রটা আসে এই চিত্রটা তৈরি করার জন্য কোন কোন বিষয়ের খেয়াল করতে হয় এবং প্রভৃতি তবে অনুগ্রহ করে তোমরা এই ফিজিক্স অফ মেটারিয়ালস কোর্সটা দেখো এটা একটা NPTEL কোর্স এবং সেখানে বেশ কিছু ক্লাসে বিশেষত ব্যান্ডগ্যাপ এবং ব্রিলউইন অঞ্চলের উপর আলোকপাত করা হয়েছে এবং একটা ব্রিলউইন অঞ্চল কি এই E ভার্সেস k চিত্রটা কি সেগুলো এখানে দেখানো হয়েছে এবং কিভাবে তোমরা এই চিত্র আঁকবে এবং কি করে এই ব্যান্ড স্ট্রাকচারগুলি আঁকা হয় সুতরাং এগুলো আরো বেশি বিস্তারিতভাবে সেখানে আলোচনা করা হয়েছে সুতরাং আমি এখানে পুনরায় ঐ আলোচনাগুলো করবো না আমরা শুধুমাত্র এই অন্তিম চিত্রটা ব্যবহার করব যেটা সেখান থেকে এসেছে শুধু এই বিষয়টা বুঝতে হবে যে সেখানে একটা E ভার্সেস k চিত্র আছে এবং ঐ চিত্রে কিছু বৈশিষ্ট্য আছে এবং ঐ বৈশিষ্ট্যগুলি এই ব্যান্ড স্ট্রাকচারে প্রতিফলিত হচ্ছে সেগুলো আমরা আঁকার চেষ্টা করব সুতরাং এই ব্যান্ড স্ট্রাকচার যেটা আমরা আঁকার চেষ্টা করব সেটা হল সরাসরি ফলাফল যে কোথায় ফার্মি শক্তিস্তর যেটা হলো Ef সেটা কোথায় থাকবে এবং কিভাবে চিত্রটা শেষ করতে হবে এবং এটা হল এমন একটা বিষয় যা জানা খুবই প্রয়োজনীয় সুতরাং তোমরা অনুগ্রহ করে এই তথ্যগুলো দেখো যদি তোমাদের এটাতে আগ্রহ থাকে আমাদের আলোচনার জন্য আমরা শুধুমাত্র এই চিত্রটা নেব এবং আমরা এই বিষয়টা মনে রাখব যে এটা এই একটা E ভার্সেস k অধিবৃত্তের কারণে এসেছে যেটা সম্ভব এবং কিভাবে ঐ অধিবৃত্ত ব্রিলউইন অঞ্চলের সঙ্গে পারস্পরিক ক্রিয়া করছে তোমাদের এই ব্রিলউইন অঞ্চল আছে এবং এই ব্রিলউইন অঞ্চল ঐ উপাদানের ক্রিস্টাল স্ট্রাকচারের থেকে এসেছে এবং ঐ ব্রিলউইন অঞ্চলগুলির সীমানায় এই অধিবৃত্ত বিকৃত করে গেছে এবং এটা হল যেভাবে চিত্রটা এসেছে সুতরাং এটা হল একটা বিকৃতি এবং এগুলো সমস্তই হলো ব্রিলউইন অঞ্চলের সীমানা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সুতরাং ঐ সীমানাগুলি পাওয়া যাবে যদি এটা 0 হয় π2 বাই a এটা হল πa এবং 2πa যেখানে a হল ল্যাটিস ধ্রুবক সুতরাং চিত্রটা কিভাবে এসেছে তাড়াতাড়ি করে এখানে সেটা একবার দেখা হল এই অধিবৃত্তটা হল মুক্ত ইলেকট্রন অধিবৃত্ত ঠিক আছে তাই এগুলো হলো সবকিছু যে আমি এখানে উল্লেখ করতে যাচ্ছি এখানে আছে একটা মুক্ত ইলেকট্রন অধিবৃত্ত কিভাবে এটা ব্রিলউইন অঞ্চলের সঙ্গে ক্রিয়া করে সেটা তোমাদেরকে এই মুক্ত ইলেকট্রনের শক্তিস্তরের বিকৃতি দেবে এবং ঐ বিকৃতি হল যা এখানে নিষিদ্ধ শক্তিস্তর এবং একটা অনুমোদিত শক্তিস্তর তৈরি করবে এটা হল নিষিদ্ধ এবং এই অংশটা অনুমোদিত এবং সেই কারণে যদি তোমরা এখানে দেখো তোমরা এই সীমায় একটা অনুমোদিত শক্তিস্তর পাবে এটা অনুমোদিত এবং এটা নিষিদ্ধ সুতরাং এটা হল কিভাবে তোমরা এই ব্যান্ড এবং ব্যান্ড স্ট্রাকচার পাবে সুতরাং এগুলো হল তথ্য যা তোমরা এই ফিজিক্স অফ মেটারিয়ালস কোর্সে দেখতে পারো অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির সাপেক্ষে আবার আমাদের আলোচনার জন্য এটাও আগ্রহের সঙ্গে জানা যায় সেখানে কিছু একটা আছে যাকে বলা হয় একটা ইনডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর এবং কিছু একটা আছে যাকে বলা হয় একটা ডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর তাই সেখানে ডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর এবং ইনডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর আছে এখানে মুখ্য ধারণা হলো এই যে যেহেতু আবার আমরা অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে এটার দিকে দেখছি এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে এটা ডিরেক্ট নাকি ইনডিরেক্ট এবং এদের মধ্যে মুখ্য পার্থক্য হলো এই জায়গাগুলির অবস্থান তাই এই অবস্থানটা হলো এখানে সুতরাং উদাহরণের জন্য এখানে এটা হল ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনের শক্তিস্তরের সর্বোচ্চ অবস্থান এটা হল পরবর্তী সম্ভাব্য শক্তির স্তরের অবস্থান যেটা হলো কন্ডাকশন ব্যান্ডের সর্বনিম্ন শক্তিস্তর এবং এই চিত্রে তোমাদের বাঁদিকে এখানে সুতরাং চিত্রে যেটার ওপর আমি চিহ্নিত করেছি ঐ দুটো অঞ্চল k স্পেস এ একই জায়গায় রয়েছে যদিও এখানে তোমাদের একটা জায়গায় আছে সর্বোচ্চ অধিকৃত শক্তিস্তর এবং অন্য একটা জায়গায় আছে সর্বনিম্ন অনধিকৃত শক্তিস্তর অন্য একটা অভিমুখে b অভিমুখে সুতরাং তোমাদের আছে πb এবং πa এবং তাই এগুলো হলো দুটো আলাদা ক্রিস্টালোগ্রাফিক অভিমুখ এবং আমি বলতে চাচ্ছি যেহেতু এটা একটা নিবিড় চিত্র তোমরা এটাকে এইরকম দেখছো কিন্তু মূলত এটা বোঝাচ্ছে যে তোমরা একদিকে পাবে একটা πa অবস্থান এবং πb অবস্থান অন্যদিকে প্রদর্শিত হবে হতে পারে সমকৌণিক অভিমুখে তোমরা πb প্রকৃতির অভিমুখ দেখতে পাবে এবং তাই তোমরা যখন একটা ইনডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টরে একটা ট্রানজিশন করবে তোমরা কেবলমাত্র পরবর্তী সম্ভাব্য শক্তির স্তরে এখানে ইলেকট্রন পাবার জন্য শক্তি বাড়াতে পারবে না সুতরাং যদি তোমরা এখানে শক্তি দাও সাধারণত তোমরা কি পাবে যদি এটা একটা ডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর হয় তোমাদের ইলেকট্রন সোজা এখান থেকে এখানে যাবে কিন্তু একটা ইনডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টরে তোমাদেরকে প্রকৃতপক্ষে ইলেকট্রনের শক্তিস্তর বাড়াতে হয় এবং তারপর আরও তোমাদেরকে এগুলিকে ক্রিস্টাল স্ট্রাকচারের অন্য অবস্থানে নিয়ে যেতে হয় প্রকৃতপক্ষে একে কন্ডাকশন ব্যান্ডে শোষণ করানোর জন্য এবং তাই অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে ডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর আপতিত বিকিরণ শোষণ করার জন্য বেশি কার্যকরী ইনডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর কম কার্যকরী সুতরাং এটা জানা প্রয়োজন কারণ এটা আমাদের সংস্থাগুলোকে সীমাবদ্ধ করতে কাজে লাগে সেই সমস্ত উপাদান সংস্থাগুলো যাদের উপরে আমরা আমাদের প্রচেষ্টাগুলোকে নিয়োজিত করব সুতরাং আমরা যে উপাদান সংস্থা বেছে নেব যদি সেটা হয় একটা ইনডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর সময়ের আগেই আমরা জেনে যাব যে সেটা ফোটনগুলি জামায়েত করার জন্য খুব কার্যকরী হবে না কারণ ফোটনগুলিকে ইলেকট্রনগুলির শক্তি বৃদ্ধি করতে হবে এবং এটা শোষিত হওয়ার আগে ইলেকট্রনগুলি সঠিক অবস্থানে যাবার আগে আরো একটা পদ্ধতি ঘটাতে হবে অন্যদিকে যদি তোমরা একটা ডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর নাও যদি ফোটনটার যথেষ্ট পরিমান শক্তি থাকে শুধুমাত্র ইলেকট্রনটাকে সম্ভাব্য অবস্থানে উত্তীর্ণ করার জন্য যেখানে পরবর্তী সম্ভাব্য শক্তিস্তর আছে তবে সেটাই হল যে সমস্ত প্রয়োজন হবে তারপর এটা শোষিত হবে সুতরাং তাই আমরা যে সংস্থাগুলি বেছে নিই আমরা বেছে নিতে পছন্দ করব এমন একটা কিছু যেটা হলো একটা ডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর এটা হলো যা আমরা বেছে নিতে পছন্দ করব অন্য কিছু আমরা বেছে নিতে পছন্দ করব না যদি না সেখানে কোনো বাণিজ্যিক কারণ থাকে যার জন্য আমাদের সেটা বেছে নিতে হতে পারে সুতরাং উদাহরণ হিসেবে সোলার সেল সংক্রান্ত প্রয়োগে প্রকৃতপক্ষে সিলিকন খুবই ভালো কিন্তু যদি তোমরা এটা দেখো আসলে এটা একটা ইনডিরেক্ট ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর ব্যবহারের জন্য এটা উপযুক্ত উপাদান নয় কিন্তু শুধুমাত্র যেহেতু এটা বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এক অর্থে আপাতভাবে সস্তা এটা খুব সস্তা নয় তবে আপাতভাবে সস্তা বলে লোকেরা এটা দিয়ে কাজ করে থাকে সুতরাং আমরা আজকে যা আলোচনা করেছি তার সংক্ষিপ্তসার হলো ঐ উপাদানগুলির অপটিক্যাল বৈশিষ্ট্য আছে আমরা অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির সঙ্গে খুবই পরিচিত যেটা উপাদানগুলি প্রদর্শন করে বিশেষত আমরা বুঝতে পারলাম যে উপাদানগুলি ট্রান্সপারেন্ট হতে পারে তারা ট্রান্সলুসেন্ট হতে পারে অথবা ওপেকও হতে পারে সুতরাং সেখানে এই সমস্ত সম্ভাবনাই আছে সুতরাং উপাদানগুলি যে অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে তার ওপর উপাদানের ব্যান্ডগ্যাপের খুবই তাৎপর্যপূর্ণ একটা প্রভাব আছে সুতরাং উপাদানগুলি যে অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে তার ওপর ব্যান্ডগ্যাপের খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব আছে কিন্তু এটাই পুরো গল্প নয় আমি যা বলেছি ব্যান্ডগ্যাপ ছাড়াও সেখানে আছে ত্রুটির গঠন তাই ব্যান্ডগ্যাপ যোগ ত্রুটির গঠন হল তাই তোমাদেরকে ব্যান্ডগ্যাপের সঙ্গে ত্রুটির গঠন যোগ করতে হবে সুতরাং একত্রিতভাবে তারা অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির উপর বেশ ভালোভাবেই প্রভাব বিস্তার করে এবং ব্যান্ড স্ট্রাকচারকেও পুনরায় কারসাজি করা যায় তুমি ম্যাক্রো আকার বা ন্যানো আকার যাতেই থাকো না কেন এবং ওই আকারের ওপর নির্ভর করে তোমাদের উপাদানটির ব্যান্ডগ্যাপের উপর আকার সংক্রান্ত একটা প্রভাব এবং তাই অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির উপর প্রভাব থাকবে তাই বাস্তবে সমগ্র চিত্রটা হলো এই ব্যান্ডগ্যাপ এবং এর সঙ্গে ত্রুটির গঠন এবং এর সঙ্গে ক্রিস্টালের আকার এই তিনটে একসাথে আমাদেরকে সমগ্র চিত্রটা দেয় আমরা উপাদানের যে অপটিক্যাল বৈশিষ্ট্য সংক্রান্ত বিষয়গুলোর জন্য আগ্রহী এবং তাই যদি তোমরা এই সম্পূর্ণ সমবায়টা নাও তোমরা একটা নির্দিষ্ট উপাদান সংস্থা নিতে পারো এবং এর থেকে ব্যাপক বিস্তৃতি সম্পন্ন উপাদান তৈরি করতে পারো যেগুলো বিভিন্ন অপটিক্যাল বৈশিষ্ট্যগুলিকে বিস্তারিতভাবে প্রদর্শন করবে যে বর্ণ প্রদর্শিত হচ্ছে তার সাপেক্ষে এটা ট্রান্সপারেন্ট ট্রান্সলুসেন্ট নাকি ওপেক সুতরাং অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির একটা বেশ জটিল বিস্তৃতি অথবা অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির একটা তাৎপর্যপূর্ণ বিস্তৃতি একই উপাদান দ্বারা প্রদর্শিত হয় যদি তোমরা কেবলমাত্র এই কারসাজিগুলো করো এবং আমরা বেশ কিছু উপায় দেখেছি যার দ্বারা এগুলো করা যেতে পারে আমরা আরও দেখেছি যে ব্যান্ড স্ট্রাকচার নিজেও ডিরেক্ট অথবা ইনডিরেক্ট হয় E ভার্সেস k চিত্রের ওপর ভিত্তি করে এবং আমি যেরকম বলেছি সেখানে আরও একটা কোর্স আছে যা আরো বিস্তারিত ভাবে এই চিত্রটা নিয়ে কাজ করে যদি তোমাদের এরকম কিছু প্রয়োজন হয় তবে তোমরা সেগুলো দেখতে পারো সুতরাং এই ব্যান্ড স্ট্রাকচার ডিরেক্ট বা ইনডিরেক্ট হবে এবং সেটা আবার প্রভাব বিস্তার করবে কতটা কার্যকরভাবে আমরা অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি দেখব তার ওপর সুতরাং এই অপটিক্যাল বৈশিষ্ট্য দিয়ে তোমরা অপটিক্যালভাবে করা যেতে পারে এরকম কিছু জিনিস করার সম্পর্কে পূর্বাভাস করতে পারো এটা ডিরেক্ট বা ইনডিরেক্ট যাই হোক না কেন আমাদেরকে বলে এটা কতটা দক্ষতার সঙ্গে সেটা করবে দক্ষতার সঙ্গে এটা করে ঐ বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করবে অথবা আপাতভাবে কতটা অদক্ষতার সঙ্গে সেটা করবে সুতরাং এগুলো হলো এখানে তিনটে মূল অনুসিদ্ধান্ত যে তারা বিভিন্ন বৈশিষ্ট্য পেতে পারে ব্যান্ডগ্যাপের একটা প্রভাব থাকতে পারে এবং এর সঙ্গে ব্যান্ড স্ট্রাকচার ডিরেক্ট বা ইনডিরেক্ট যাই হোক না কেন এবং অন্য যেকোন ত্রুটির গঠন যেটা উপস্থিত সেগুলো আমাদের অপটিক্যাল বৈশিষ্ট্যের সামগ্রিক চিত্র দেয় সুতরাং এই পটভূমিকার সঙ্গে আমরা ন্যানোস্কেলের দিকে আরো বেশি পরিমাণে দেখব যে এই শর্তে যে কিভাবে তোমরা অপটিক্যাল পর্যবেক্ষণের জন্য ন্যানোস্কেল উপাদান তৈরি করতে পারো এবং এদের থেকে তোমরা কি প্রকারের বৈশিষ্ট্য পেতে পারো তোমরা জানো তোমাদের ব্যবহারের জন্য কি প্রকারের প্রযুক্তির প্রয়োজন হবে ঐ বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা এবং ফলাফল পরীক্ষা করার জন্য যেগুলো তোমরা পেয়েছ সুতরাং সেগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলিতে আলোচনা করব ঐ ক্লাসগুলোর জন্য এটা হলো আমাদের পটভূমিকা তোমাদের ধন্যবাদ